রেজোন্যান্স এন্ড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম সুতরাং পরবর্তীতে আমরা আবার ফিরে এসেছি তাই পরবর্তী হল প্যারালাল RLC সার্কিট এই প্রতিটি এবং সবকিছু কভার করার চেষ্টা করছি এটি আপনার জন্য সঠিকভাবে সহায়ক হবে এবং আমি বলতে চাইছি জিনিসগুলি খুব সহজ এবং যেহেতু এটি বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে আপনি যাকে বইয়ের সমস্ত তালিকা বলেন তাতে এটি দেওয়া হয় এবং কিছু এটি আমার ক্লাস নোটে রয়েছে সুতরাং আপনাদের বোঝার জন্য আমি নিজেরও কিছু চেষ্টা করেছি সুতরাং আপনার যে কোনও ভাল বই অনুসরণ করা উচিত আমি আপনাকে 4 5 টি বই উল্লেখ করেছি তা কেবল সেই বইগুলি সঠিকভাবে দেখুন এই সমস্ত বইগুলি আপনার লাইব্রেরিতে উপলব্ধ এই সমস্ত বইগুলি পাওয়া যাবে সুতরাং এখন এটি একটি সহজ প্যারালাল RLC সার্কিট ভোল্টেজ সোর্স V দেওয়া হয় R L এবং C এই সমস্ত জিনিস প্যারালাল সুতরাং এই R এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IR L এর মাধ্যমে IL এবং IC মাধ্যমে সুতরাং আমাদের যা করতে হবে তা হল একটি প্যারালাল সার্কিট সুতরাং আসুন আমরা IR IL IC এবং I দেখি এই মোট কারেন্টটি হল I IIR IL IC KCLযদি এখানে প্রয়োগ করা হয় সুতরাং IR আমরা এই V অ্যাঙ্গেলটি নিচ্ছি 0o এটি রেফারেন্স ভোল্টেজ দেওয়া হয়েছে সুতরাং প্যারালাল সার্কিট তাই V অ্যাঙ্গেল 0 দ্বারা r VR অ্যাঙ্গেল 0 এটি IR IL V অ্যাঙ্গেল 0 দ্বারা jXL যখনই এটি এইভাবে দেওয়া হবে তখনই এটি এই জিনিস টি হবে সুতরাং এটি আসলে jXL XLL ω নেবে এটিকে আমরা XLL ω বলি সুতরাং এটি jXL আমরা তাই নিই আমরা একইভাবে jXL নিই ক্যাপাসিটরের জন্য যখন এটি আসলে নেবে তখন এটি একই হবে আমরা নেব jXC এবং XC1ω C এই ভাবে আমরা নেব সাধারণত 1j ω C এই জিনিসটি হবে যদি নিউমারেটর এবং ডেনোমিনেটর গুণ করা হয় তবে এটি jj 2 j 2 হবে সুতরাং ω C jω C তো এই কারণেই আমরা লিখি jXC এবং XC1ω C সুতরাং তার মানে এটা V অ্যাঙ্গেল 0 দ্বারা jXLV অ্যাঙ্গেল 0 XL 90 o তো VXL অ্যাঙ্গেল আমরা বিশুদ্ধ ইন্ডাক্টিভ সার্কিটে দেখেছি যাকে আমরা কারেন্ট ল্যাগ বলি যা আমরা দেখেছি একইভাবে ক্যাপাসিটরের জন্য আমরা দেখতে পাই যে কারেন্টে এটি ভোল্টেজ V অ্যাঙ্গেল 0 jXC সুতরাং এটি V অ্যাঙ্গেল 0 XC অ্যাঙ্গেল 90o j j এটি 90o j এর কারণে এটি 90o তাই এটি VXC 90o হবে সুতরাং I IR IL IC সুতরাং IR সমান তাই IR অ্যাঙ্গেল 0 কারণ এটি রেজিস্টিভ সার্কিট এবং এটিকে আমরা VR অ্যাঙ্গেল 0 বলি সুতরাং IR IR অ্যাঙ্গেল 0 যা IRVR ILIL অ্যাঙ্গেল 90o এই IL কিছুই নয় তবে VXL এটি হল ম্যাগনিটিউড একইভাবে IC IC অ্যাঙ্গেল 90o IC কিছুই নয় VXC ছাড়া সুতরাং এখন যদি আমি মোট কারেন্ট যোগ করি তবে আমি IR অ্যাঙ্গেল 0 IL অ্যাঙ্গেল 90o IL অ্যাঙ্গেল 90o হবে সুতরাং এর ম্যাগনিটিউড √ IR2 IL IC whole 2 হবে এবং অ্যাঙ্গেল টি হল tan ইনভার্স IL ICR অতএব এটি এখন বোঝা যায় এটি কারেন্ট I অ্যাঙ্গেল θ এবং θ tan ইনভার্স IL ICR এর ম্যাগনিটিউড হিসাবে লিখা যেতে পারে θ নেগেটিভ তাহলে কারেন্ট সরবরাহ ভোল্টেজ ল্যাগ করে যদি θ নেগেটিভ হয় এবং যদি এটি পজিটিভ হয় তবে কারেন্ট সরবরাহ ভোল্টেজে পৌঁছে যায় সুতরাং সাধারণভাবে এটি এখানে সার্কিট সুতরাং এখানে সাধারণভাবে ধরুন যদি এটি Z1 Z2 Z3 হয় সুতরাং এটি বিশুদ্ধ R নয় এটি কিছু ইমপিড্যান্স কিছু ইমপিড্যান্স কিছু Z1 Z2 Z3 হতে পারে সুতরাং I1 হবে VZ1 প্যারালাল সার্কিট হবে Y1 V I 2 হবে VZ2 এটি Y2 V এবং I3 VZ3 হবে এটি Y3 i 3 তাই I I1 I 2 I 3 সুতরাং এটি VZ1 VZ2 VZ3 হবে তাই IY1 Y2 Y3 V অথবা IYV বা Yরেসিপ্রোক্যাল ইমপিড্যান্স যাকে বলা হয় অ্যাডমিটেন্স তা এই মাত্র আমরা দেখেছি সুতরাং প্যারালাল শাখাগুলির জন্য অ্যাডমিটেন্স যুক্ত করা হয় কারণ সিরিজ ইমপিডেন্সার শাখাগুলি যুক্ত করা হয় এবং প্যারালাল অ্যাডমিটেন্সার শাখাগুলির জন্য যুক্ত করা হয় সুতরাং এখন প্যারালাল ইকুইভালেন্ট পরবর্তী এই সহজ জিনিস উদাহরণগুলি করবো এখন পরবর্তী হল প্যারালাল ইকুইভালেন্ট এর একটি সিরিজ ইম্পিডেন্স উদাহরণস্বরূপ এটি আমার সিরিজ ইম্পিডেন্স rs এবং XS এবং এটি আমার সরবরাহ ভোল্টেজ V এখন প্রশ্ন হচ্ছে যে আমরা চাই এটি ইকুইভালেন্ট Rp এবং XP হোক এই 2 সার্কিটগুলি একে অপরের ইকুইভালেন্ট তার মানে Y S Y P তার মানে সিরিজ অ্যাডমিটেন্সপ্যারালাল অ্যাডমিটেন্স এবং এই শাখাটি Rp এবং Rp আমাদের rs এবং XS এর ক্ষেত্রে Rp এবং Xp পেতে হবে এটি এখানে যাকে আমরা একটি সিরিজ ইম্পিডেন্সের প্যারালাল ইকুইভালেন্ট বলি সুতরাং এটি একটি সিরিজ আমরা যা চাই তা একটি প্যারালাল ইকুইভালেন্ট সুতরাং এই ক্ষেত্রে আমরা Y1Z জানি সুতরাং 1Z মানে C1rs XS এর জন্য যা আমরা Y S নির্ধারণ করি এবং এটি আমার প্যারালাল ইকুইভালেন্টআমরা 1Rp 1jXP লিখতে পারি কারণ এটি ইনডাকটিভ তাই 1 jXP এটি Y P র সমান অথবা এই rs jXS নিউমারেটর এবং ডেনোমিনেটর দ্বারা rs jXS গুণ করুন এবং তারপরে আমরা rsrs 2 XS 2 jXSrs2 XS 2 1Rp j 1XP পাব এই টার্ম টি নিউমারেটর এবং ডেনোমিনেটর দ্বারা j গুণ করে সুতরাং 1Rp jXP g j b ধরুন G কন্ডাকটান্স 1Rp সুতরাং 1Rp আসল এবং কাল্পনিক অংশ পৃথক করুন 1Rprsrs 2 XS 2 এটি এবং একইভাবে 1XPXSrs 2 XS 2 এটি 1X Rprs 2 XS 2rs XPrs 2 XS 2 XS সুতরাং তার মানে এটি হল প্যারালাল সিরিজ এক সিরিজ ইম্পিডেন্স rs jXS প্রতিনিধিত্ব করা যেতে পারে 2 প্যারালাল সংযোগ দ্বারা বা যাকে আমরা ইম্পিডেন্স বলি একটি অবশ্যই রেজিস্টিভ Rp এই একটি এবং XP এটি এটিকে প্যারালাল বলা হয় এটিকে সিরিজটি একটি সিরিজ ইম্পিডেন্সের প্যারালাল ইকুইভালেন্ট বলা হয় এটিও সম্ভব এবং আমরা জানি VI Z S সিরিজ সার্কিটের জন্য এটি rs jXS তাই VIrs jIXS সুতরাং V আমার রেফারেন্স জিনিস এবং আমরা যাকে বলি তা হল কারেন্ট I ধরুন R একটি ইন্ডাক্টিভ সার্কিট সুতরাং I ল্যাগ করছে একটি অ্যাঙ্গেল θ দ্বারা সুতরাং এটি আমার Irs এবং এটি আমার IXS এবং এই অ্যাঙ্গেলটি 90o আবার চিহ্নিত করা হচ্ছে না তবে এটি 90o সুতরাং এটি বোধগম্য একইভাবে প্যারালাল ইকুইভালেন্ট IV I P এর জন্য কারণ এটি অ্যাডমিটেন্স IV এবং 1Rp j 1XPg jb অতএব আমার I গুণ IV g jb অতএব IV g jVb সেই ক্ষেত্রেও V সেই রেফারেন্স জিনিস কারেন্ট যাই হোক ল্যাগ করে θ দ্বারা সুতরাং এটি আমার V g তাই এই অংশটি V g এবং এটি আমার কাল্পনিক অংশ Vb তাই এটি আমার Vb সুতরাং Irs I এই জিনিস jIXS কে কল করার সময় এই ফিগার ডায়াগ্রামের অ্যাডমিটেন্স এবং উভয় ইমপেন্ডেন্স উভয়ই V এবং অ্যাডমিটেন্সর বিবেচনা করার সময় এটি V g jVb উভয়ই দেখানো হয়েছে সুতরাং এখন সিরিজ প্যারালাল সার্কিট ধরুন এই উদাহরণটি নিন যা একটি সিরিজ প্যারালাল সার্কিট সুতরাং এই সার্কিটটি আসলে এই পয়েন্ট আমাকে খুঁজে বের করতে হবে এই কারেন্ট I এবং এই পয়েন্ট টি a এটি b এটি c এটি d এই পয়েন্টটি e এটি f এবং এই পয়েন্টটি g সুতরাং এটি একটি সিরিজ অংশ এবং এটি 2 প্যারালাল অংশ সুতরাং সর্বত্র a b c d e f g এটি চিহ্নিত করা হয় এবং প্রথম জিনিসটি হল এই 2 প্যারালাল 4 j 3 এবং 6 j 8 এটি প্যারালাল ভাবে IR ইকুইভালেন্ট সিরিজ তৈরি করে IR ইকুইভালেন্ট সিরিজ টি তৈরি করুন যার সাথে এই এক rs যোগ করুন এই বিভাজনের পরে VZ I পাবে তাই এটি আমার Yfg সুতরাং এইভাবে এটি চিহ্নিত করা হয়েছে I I efI এটি এবং Z যাকে এই Zfg বলা হয় এটি f পয়েন্ট এবং এটি g পয়েন্ট সুতরাং জেনে নিন যে এই 2 টি এই 4 j 3 প্যারালালে রয়েছে এবং প্যারালাল ভাবে ইকুইভালেন্ট বলুন সুতরাং বারবার আমি সার্কিটে আসব না তবে সবকিছু চিহ্নিত করা হয়েছে সুতরাং এটি আমার অংশ ইম্পিডেন্স Z ab এই অংশটি ইম্পিডেন্স Z cd এবং ইকুইভালেন্ট Zfg হবে যখন এই 2 প্যারালাল ভাবে নেওয়া হবে একইভাবে রেসিপ্রোক্যাল জন্য অ্যাডমিটেন্স হবে বারবার আমি সার্কিটে আসব না সুতরাং আমাকে খুঁজে বের করতে হবে I ef Iab ICd পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর সুতরাং Y ab যখন করবো তখন সার্কিট প্রথমে আঁকবেন সুতরাং 1Z ab হবে 16 j 8 এটি প্রতি মান আসে একইভাবে Ycd এটি করে এটি 016 হবে j 012 mho সুতরাং Yfg অ্যাডমিটেন্স Yab Ycd কিছু আসছে এখন Zfg1Yfg তাই এটি 44 j 08 Ω আসছে সুতরাং Zeg এখন Z ef Zfg যোগ করুন প্রথমে আমরা একটি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্স গণনা করি যা গণনার জন্য সহজ এবং তারপরে আমরা যোগ করি এবং তারপরে আমরা Zfg 1Yfg খুঁজে বের করে রূপান্তরিত করি সুতরাং আমরা এত পেয়েছি এখন Z eg যেমন মোট ইমপিড্যান্স হবে Z ef এই এত Z ef সার্কিট 16 j 72 দেওয়া হয় এবং এটি যোগ করা হয় সুতরাং এটি আসছে 6 Z e যাকে আমরা বলি 6 j 8 Ω অতএব কারেন্ট I হওয়া উচিত VZ eg সুতরাং এটি 10 অ্যাঙ্গেল 532o অ্যাম্পিয়ার আসছে সুতরাং পাওয়ার ফ্যাক্টর cos θ সুতরাং কারেন্ট হিসাবে ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেলটি 532o ল্যাগ করে রয়েছে সুতরাং এটি 060 এবং P VI cos θ সুতরাং 100 গুণ 10 cosine 532o তাই P600 ওয়াট সুতরাং এরপরে V efI গুণ Z ef সুতরাং আমি শুরুতে যে II ef বলেছিলাম তাই এটি 6 j 8 গুণ 16 j 72 হয় সুতরাং এটি 738 এবং অ্যাঙ্গেল 244o ভোল্ট একইভাবে Vfg v V ef এখানে KVL প্রয়োগ করুন তারপর এখানে 0 পাবেন যাকে আমরা Vfg বলি আমরা সার্কিটে KVL প্রয়োগ করি সুতরাং আমি বারবার সার্কিটে যাচ্ছি না কেবল আঁকুন এবং এটি দেখুন আমি এই সার্কিটটি সবকিছু করেছি কেবল ইনস্টানটানেওয়াস পোলারিটি বিবেচনা করি এবং এটি সমাধান করি সুতরাং এটি 100 অ্যাঙ্গেল 0 Ω হবে 73 অ্যাঙ্গেল 244o সুতরাং এটি আসলে 447 এবং অ্যাঙ্গেল 428o ভোল্ট এখন IabY ab Vfg সুতরাং এটি Y ab এবং Vfg এখন আমরা এখানে Vfg গণনা করেছি সুতরাং Iab এটি হবে 448 অ্যাঙ্গেল 103o অ্যাম্পিয়ার একইভাবে Icd হবে Vfg গুণ Ycd সুতরাং এটি 447 অ্যাঙ্গেল গুণ Ycd পাবে এটি 895 অ্যাঙ্গেল আসছে 797o অ্যাম্পিয়ার সুতরাং P ab পাওয়ার লস Iab 2 R ab সুতরাং এটি Iab448 2 এবং R ab6 তাই এটি 120 ওয়াট সুতরাং বারবার আমি সার্কিটে আসিনি তারপরে এটি অনেক সময় ব্যয় করবে আমি পরামর্শ দেব এই ভিডিও লিঙ্ক লেকচারটি দেখার সময় এটি আঁকুন সার্কিটটি আরও দ্রুত আঁকুন এই সমস্ত গণনা এবং অন্যান্য জিনিসে যদি আপনারা কোনও ত্রুটি খুঁজে পাই তবে আমাকে জানান যে আমি নিজেকে সংশোধন করতে পারি কিনা এমনকি যখন আমি 1 বা 2 টি জায়গায় অনেক কিছু বলছি কারণ সেখানে অনেক কিছু রয়েছে সুতরাং 1 বা 2 টি জায়গা কোনওভাবে ছোট ত্রুটি করছে তবে আমি অবিলম্বে সেগুলি সংশোধন করেছি সুতরাং আমার কোনও সন্দেহ থাকলে তবে আমি সেই সমস্ত প্রশ্নগুলি ফোরামে রাখতে পারি তবে আমি উত্তর দেব সুতরাং যখনই আমি এই ভিডিও লেকচার প্রথমে সার্কিটগুলি আঁকতে দেখব তখন বারবার বলব তারপর কী করা হয়েছে তা দেখুন সুতরাং এটি আমার বর্তমান চিত্র এই V হল রেফারেন্স অ্যাঙ্গেল 0o এবং Iab আসলে লিডিং ভোল্টেজ 103o সুতরাং এই কারণেই এটি লিড করছে এবং I আর অন্যান্য কারেন্ট Vfg যা 44 পয়েন্ট V আমি বলতে চাইছি যদি সেই Vfg তে আসেন তবে এটি Y ab দ্বারা লিড করে এবং যদি Vfg আসে তবে এটি এই রেফারেন্স ভোল্টেজ V থেকে ল্যাগ করে সুতরাং 428o যে কারণে এই ভোল্টেজ 428o এটা ল্যাগ করে আছে এই সব ভোল্টেজ একই 447o এখন যদি আমি পাওয়ার ফ্যাক্টর abVab Iab cos θ Vab 447 গুণ 448 cosine এর মধ্যে মনে করি তবে cos θ মানে এই Iab এবং এই Vab মধ্যে একটি অ্যাঙ্গেল এটি Iab এবং Vab মধ্যে VfgVab অ্যাঙ্গেল সুতরাং 428 103 এটি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল তাই এটি 428 103o নেওয়া হয় সুতরাং এটি 120 ওয়াট একইভাবে আমরা Iab 2 R ab122 R দেখেছি তার মানে এটি না হলে এটি মিলছে তার মানে যদি এটি কোথাও না হয় তবে কিছু গণনা করুন তাই কোথাও ভুল হয়েছে এটি 1 একইভাবে p cdICd 2 R cd এটি 320 ওয়াট এবং Pef I ef 2 I ef 2 R ef তাই এটি 160 ওয়াট বেরিয়ে আসছে সুতরাং মোট PPef Pab P cd এটি 600 ওয়াট এবং ab 6√ 62 82 এর জন্য পাওয়ার ফ্যাক্টর এটি 06 লিড করছে cd অংশের পাওয়ার ফ্যাক্টর 4√4 2 3 2 08 ল্যাগ করে আছে এটি নিজেই এটি করে এবং যদি এটি ফেজোর ডায়াগ্রামের জন্য আঁকতে দেওয়া হয় অনুগ্রহ করে সম্পূর্ণ ফেজোর ডায়াগ্রাম আঁকুন আমি এর জন্য আঁকিনি সুতরাং আমরা এটিকে এই ভাবে বলি যে আমরা এটি গ্রহণ করেছি এমন কয়েকটি উদাহরণ উদ্দেশ্যের সমাধান করে সুতরাং এখন আরেকটি সমস্যা হল L1 কে কী দেওয়া হয় আমি যাকে L 2 L 1 বলি তাকে 0106 দেওয়া হয় এবং C 2 3789 মাইক্রো ফ্যারাড দেওয়া হয় C L 106 মাইক্রো ফ্যারাড L 2 সেখানে নেই এবং R 3 সেখানে 30 Ω R L 50 Ω এবং এটি V L এই সমস্যায় আমাকে আমার জন্য একটি সমাধান খুঁজে বের করতে হবে I I 2 IL ভোল্টেজ 120 ভোল্ট rms তার মানে রেফারেন্স 120 অ্যাঙ্গেল 0o এবং ফ্রিকোয়েন্সি এই 60 হার্টজ নিন f60 হার্টজ নিন এই সমস্যাটি আমরা সমাধান করব এবং একটি স্ট্যান্ডার্ড সার্কিট KCL হিসাবে KBL একটি জিনিস দ্বিতীয় জিনিস আমি খুঁজে বের করব মনে করুন IL ব্যবহার করে খুঁজে বের করবে সময় দেখুন 1644 থিয়োরেম যা ব্যবহার করব সময় দেখুন 1647 এবং আমরা তা ব্যবহার করে যাকে বলি তা হল kcl kbl এই সমস্ত জিনিস খুঁজে বের করা উচিত এবং উত্তর দেওয়া আছে এই সমস্ত বিষয় জিজ্ঞাসা করা হয়েছে এবং উত্তর দেওয়া হয়েছে এইগুলি হল উত্তর কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি 60 হার্টজ 50 হার্টজ নেবেন না তাহলে এই উত্তর আসবে না সুতরাং ফ্রিকোয়েন্সি f 60 হার্টজ সুতরাং এই সমস্ত উত্তরগুলিকে আমরা যা বলি তার উত্তরগুলি দেওয়া হয় এই সমস্ত উত্তর দেওয়া হয় সুতরাং এর সাথে আমাদের সিঙ্গল ফেজের AC সার্কিট অন্তত এই অংশটি শেষ হয়েছে সুতরাং অন্তত সিঙ্গল ফেজ AC সার্কিট শেষ হয়েছে এবং অনেক সমস্যার সমাধান করবো যে কোনও বই নিন এবং এটি করুন সুতরাং এখন আমরা রেজোন্যান্স সার্কিটে যাব তারপর আমরা সিঙ্গল ফেজ সার্কিটের জন্য সর্বাধিক পাওয়ার ফ্যাক্টর থিওরিম দেখতে পাব একটি সার্কিট রেজোন্যান্সে বলা হয় রেজোন্যান্সে যখন প্রয়োগ ভোল্টেজ V এবং ফলস্বরূপ কারেন্ট I ফেজে হয় V এবং I উভয় ফেজে আছে তখন বলা যেতে পারে যে এটি রেজোন্যান্স পূর্ণ সুতরাং এখন সেই ক্ষেত্রে কী হবে যদি সার্কিট একটি রেজোন্যান্স হয় তাই V এবং I যাকে আমরা ফেজ বলি তার মানে সার্কিটটি একটি হয়ে যাবে কারণ এটি একটি ইকুইভালেন্ট রেজিস্টিভ সার্কিটের মতো কিছু সুতরাং এইভাবে রেজোন্যান্সে সার্কিটের ইকুইভালেন্ট জটিল ইমপিড্যান্স কেবল রেজিস্টেন্স নিয়ে গঠিত পরে আমরা এটি দেখতে পাব যেহেতু V এবং I ফেজে একটি রেজোন্যান্সশীল সার্কিটের পাওয়ার ফ্যাক্টর উনিটি ধরুন আমার একটি সিরিজ RLC সার্কিট আছে R jXL XC যখন XLXC যা অবস্থার রেজোন্যান্স সেখানে আসবে সুতরাং যখনই কোনও অসিলেশন সিস্টেমের প্রাকৃতিক ফ্রিকোয়েন্সি ড্রাইভিং ফোর্স এর ফ্রিকোয়েন্সি র সাথে মিলে যায় তখন 2 টি সিস্টেম একে অপরের প্রতি শ্রদ্ধার সাথে রেজনেট হয় রেজোন্যান্স এই সিস্টেমের জন্য খুব খারাপ সুতরাং সেই ক্ষেত্রে সর্বাধিক ড্রাইভিং ফোর্সের একটি নির্দিষ্ট ম্যাগনিটিউডর সর্বাধিক রিঅ্যাকটাঁস রয়েছে সুতরাং এই ঘটনাটি রেজোন্যান্স হিসাবে পরিচিত একইভাবে একটি ইলেকট্রিকাল সার্কিট নির্দিষ্ট সিরিজ RLC সার্কিটের জন্য যখন এটি রেজোন্যান্স অবস্থায় থাকে তখন কারেন্ট সর্বাধিক হয় আমরা এটিতে আসব ইলেকট্রিকাল সার্কিটে সাধারণত 2 টি ধরণের রেজোন্যান্স থাকে একটি হল সিরিজের রেজোন্যান্স অন্যটি প্যারালাল রেজোন্যান্স সুতরাং প্রথমে আমরা সিরিজের রেজোন্যান্স দেখতে পাব সুতরাং একটি সিরিজের ক্ষেত্রে সহজ RLC সার্কিট হল j L ω jω C সুতরাং Zইম্পিডেন্স ZR j L ω ω C R jX এই ফর্মে বলতে পারেন সার্কিট রেজোন্যান্স থাকে যখন X0 মানে যখন X0 মানে L ω ω 1ω C0 মানে যে L ω1ω C তার মানে ω 1√ L Cω0 এই ω0 আমরা যাকে বলব রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ω0 সুতরাং যেহেতু ω2 pi f রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেওয়া হয় f 012 pI√ L C দ্বারা কারণ ω2 pi fএই জিনিসটি সুতরাং এটি f12 pI √ LC হবে সুতরাং f 012 pI√ LC হার্টজ এটি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এখন যদি প্লট মনে করুন যে এটি আমার ইমপিড্যান্স যদি আমরা প্লট করি তবে এটি আমার ইমপিড্যান্স হয় সুতরাং XLএটি আমার Z প্লট এখন এই ড্যাশ লাইন XLL ω কারণ এটি অরিজিনের মধ্য দিয়ে একটি স্ট্রেইট লাইন অতিক্রম করে একইভাবে এই দিক XC1ω C এই দিকটি ω এবং এই দিকটি একটি ইমপিড্যান্স এই ইম্পিডেন্স মানে Z XL XC সবকিছু সুতরাং XC1ω C একটি রেকটাঙ্গুলার হাইপারবোলা মতো দেখায় সুতরাং এই ড্যাশ লাইনটি প্লট সুতরাং এই জিনিসটি এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এটি আমার XL এবং এখান থেকে এখানে এটি একটি XC এবং XLXC তে যা ফ্রিকোয়েন্সি এই1 ω0 সুতরাং এটি ইম্পিডেন্স ভার্সেস ω জন্য সহজ প্লট এটি ω এটি ইম্পিডেন্স এটি আমার XLl ω প্লট এবং এই লাইনটি এই XCএই কার্ভ XC ইনভার্স বা যাকে আমরা XC1ω C প্লট বলি এবং এই ড্যাশ লাইনটি রেজিস্টেন্স R কারণ যখন সেই সময় XLXC ωω0 সেই সময় Z সমান R কারণ R j XL XC তাই XLXC রেজোন্যান্সে সুতরাং ZR এই ড্যাশ লাইনটি R সুতরাং ωω0 আমি XX 0 বলেছিলাম সুতরাং ইম্পিডেন্স ZX0 সুতরাং এটি R হবে এইভাবে রেজোন্যান্স ইম্পিডেন্স Z ন্যূনতম যেহেতু Iন্যূনতম মানে এটি R কারণ XL XC 0 ইম্পিডেন্স ন্যূনতম R সুতরাং যেহেতু Z হিসাবে IVZ ন্যূনতম সেই রেজোন্যান্স কারেন্ট সর্বাধিক তাই এখন অ্যাঙ্গেলটি দেখবো এখন θ হল w tan ইনভার্স L ω 1 1ω C R কারণ ZR j it is XL XC সুতরাংtan ইনভার্স tan θL ω 1ω CR অতএব θ tan ইনভার্স L ω 1ω CR অতএব উদাহরণস্বরূপ মনে করুন যখন অ্যাক্ট ফ্রিকোয়েন্সি ω0 নীচে থাকে তখন ω ω0 চেয়ে কম হয় সুতরাং সেই ক্ষেত্রে যদি ω0 চেয়ে ω কম হয় আমাকে এই চিত্রে আসতে দিন ω0 চেয়ে কম ω কম হয় যখন এই দিকটি ω0 চেয়ে কম ω তার মানে এই এলাকা যখন ω ω0 চেয়ে কম হয় তখন ক্যাপাসিটিভ রিঅ্যাকটাঁস ইনডাকটিভ সাইডের চেয়ে বেশি হয় এবং অন্য দিকে ক্যাপ্যাসিট্যান্স রিঅ্যাকটাঁস কম তবে এই XL বেশি হবে সুতরাং এই দিকটি ω যদি X 0 ω এর চেয়ে কম নেই তাহলে এখানে আমরা ω0 কম বলি এই ω দিকটি ω0 চেয়ে কম তার মানে ক্যাপ্যাসিট্যান্স ইনডাক্টেন্স রিঅ্যাক্টেন্স XC এটি এই দিকে XL চেয়ে বেশি এবং এই দিকটি বলা হয় যখন ω ω0 চেয়ে বড় আমি বলতে চাইছি যে সেই সময় এই দিকটি তে কী ঘটবে তা হল XL XC চেয়ে বড় সেটা বিপরীত X এর দিকে ফিরে যায় সুতরাং আমি যদি এখান থেকে কোনও মান নিই তবে আমি XC চেয়ে XL কে বেশি পাব সুতরাং এতে এই কারণেই এই ক্ষেত্রে যদি ω ω0 চেয়ে কম হয় তার মানে L ω ω 1ω C 0 এর কম যা L ω চেয়ে ω 1 1ω C বড় এই XC বড় L ω এর চেয়ে সুতরাং এই অবস্থা থেকে আমরা 1 এর কম ω পাই এটি 1√ L C এর চেয়ে 1 কম √ যা ω0 চেয়ে কম ω সুতরাং ω0 নীচে সমস্ত ফ্রিকোয়েন্সি যার ক্যাপাসিটিভ রিঅ্যাকটাঁস রয়েছে তা ইনডাকটিভ রিঅ্যাকটাঁসের চেয়ে বেশি এবং এটি নেগেটিভ θ তাই θ নেগেটিভ সুতরাং সেই ক্ষেত্রে θ নেগেটিভ সুতরাং যদি রেজিস্টেন্সটি কম হয় ধরুন যদি রেজিস্টেন্স কম হয় তবে নীচের চিত্রে দেখানো ফ্রিকোয়েন্সির সাথে অ্যাঙ্গেলটি আরও দ্রুতভাবে পরিবর্তিত হবে মনে করুন এই রেজিস্টেন্স টি খুব ছোট সুতরাং খুব ছোট রেজিস্টেন্সের জন্য এটি ω এবং এটি θ θ বনাম ω কার্ভ ছোট রেজিস্টেন্সের জন্য প্লটটি এটির দিকে খুব তীব্র এবং উচ্চ রেজিস্টেন্সের জন্য এটি প্লট এবং এটি আমার ω0 এই দিক 90o এই দিক 90o সুতরাং যেহেতু ω প্রতিঝোঁক করে 0 θ তে আর প্রতিঝোঁক করে 90o তে যদি এটি আসে যদি ω 0 তে প্রতিঝোঁক করে এই টার্ম টি 0 তে প্রতিঝোঁক হবে কিন্তু ω 0 তে প্রতিঝোঁক করে আর এই টার্ম টি প্রতিঝোঁক হবে ইনফিনিটি তে সুতরাং এই ক্ষেত্রে 3 টি টার্ম প্রতিঝোঁক হবে 90o তে একইভাবে এখানে ω ω0 চেয়ে অনেক বেশি তার মানে এই ω এই ωω C টার্মটি খুব বড় যাকে আমরা বলি তা নেগলিজিবল এটি খুব ছোট হবে কিন্তু θ আমরা যাকে বলি তা 90o হতে থাকে সুতরাং তার উপর ভিত্তি করে এই চিত্রটি আঁকা হয়েছে সুতরাং এখন আমরা জানি যে Y1Z যে আমার IY i 3 সুতরাং আমরা আগে দেখেছি অ্যাডমিটেন্স সুতরাং যদি প্লট অ্যাডমিটেন্স বনাম ω হয় তো আপনি যাকে বলেন তা যদি ω0 হয় এই প্লটটি R এর উচ্চতর মানের জন্য এবং এই প্লটটি Rএর নিম্ন মানের জন্য পরিশেষে এই ড্যাশ লাইন যখন R খুব নিম্ন থাকে তখন এটি ইনফিনিটির দিকে ঝুঁকছে সুতরাং এখন এটি ω অ্যাডমিটেন্স বনাম ω প্লট আরেকটি আমরা এই ইমপিড্যান্স বনাম ω প্লট দেখেছি এটি অ্যাডমিটেন্স বনাম ω0 সুতরাং যদি একটি উচ্চ R মানে অ্যাডমিটেন্স কম হয় কম R মানে অ্যাডমিটেন্স বেশি এটি প্লট এবং যদি R খুব কম হয় তবে এটি ইনফিনিটির দিকে ঝোঁকে সুতরাং উপরের প্লটটি কারেন্ট বনাম ω এর একটি ইঙ্গিত এখন সর্বাধিক কারেন্ট ω0 এ ঘটে কারণ এটি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তে আছে একটি কম রেজিস্টেন্সের ফলে একটি উচ্চ কার্রেন্ট হয় সুতরাং সেই ডটেড কার্ভ টি সীমিত ক্ষেত্রে দেখায় যে R 0 এর দিকে ঝোঁকে তার মানে এটি যখন R 0 এর দিকে ঝোঁকে তখন এটি হল ডট ড্যাশ লাইন বা ডটেড লাইন সুতরাং এখন পরবর্তী হল প্যারালাল রেজোন্যান্স যা একটি বিশুদ্ধ RLC সার্কিট সুতরাং এই ক্ষেত্রে এটি আমার R এটি আমার jXL এবং এটি আমার jXC এটি ক্যাপাসিটিভ আমরা B L1XL নেব তাই এটি j B L সুতরাং আমি এটি পরিষ্কার করতে দিন তাই আমরা এখানে লিখছি j B L একইভাবে ক্যাপাসিটর j B C হয়ে যাবে এটি j B C 1XC সমান সুতরাং G1L এখানে আমি এটি 1jXL jXL jB L এবং একইভাবে 1 jB L XjXC নিউমারেটর এবং ডেনোমিনেটর গুণ হয় j এর দ্বারা এটি কেবল j B C সুতরাং অ্যাডমিটেন্স YG j B C B L G j 1XC 1XL সুতরাং তার মানে YG j ω C 1L ω সুতরাং এই ক্ষেত্রে আমরা YG jB লিখি সুতরাং যেখানে BB C B L এটি আমার B C এবং এটি আমার B L সিরিজ মতো ঠিক বিপরীত তবে আমরা অ্যাডমিটেন্সর কথা বিবেচনা করে এটিকে এভাবে তৈরি করেছি সুতরাং এটি আমার B C এবং এটি আমার B L সুতরাং এটি আমার B C এবং এটি আমার B L B সমান এখন সার্কিটটি রেজোন্যান্সে রয়েছে যখন B0 যখন এই অংশটি 0 হবে সার্কিট রেজোন্যান্সে থাকবে অতএব ω C1L ω তাই ω1√ L C যেω0 আগের মতো সিরিজ সার্কিটের মতো সিরিজের মতো RLC সার্কিট রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি হল f 012 pI√ L C হার্টজ সুতরাং যদি প্লট এখন অ্যাডমিটেন্স বনাম ω হয় এখন যা আমি সিরিজ অ্যাডমিটেন্স সার্কিটের জন্য ইম্পিডেন্স বনাম ω করব প্যারালাল এর জন্য আমরা ω বনাম অ্যাডমিটেন্সর প্লটটিং করছি সুতরাং এই ক্ষেত্রে এটি আমার ধ্রুবক এটি আমার ধ্রুবক G লাইন কারণ B CB L তারপর B C ω এবং এটি আমার B Cω এটি ড্যাশ লাইন এবং এটি B Lω এটি একটি রেকটাঙ্গুলার হাইপারবোলা onel ω এবং এটিকে আমরা ω0 বলি এটি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সুতরাং এই মুহুর্তে B CB L এবং এই সাইড থেকে যখন ω এই সাইড ω0 চেয়ে কম হয় তখন এটি করতে পারে যে B L B C এর চেয়ে বড় হবে এই সাইডে কখন আসবে যখন ω এই সাইড ω0 চেয়ে বড় যদি এই সাইডে আসে তবে এটি B L এর ঠিক বিপরীতে B L চেয়ে বড় হবে সুতরাং ωω0 B CB L YG সুতরাং রেজোন্যান্সে অ্যাডমিটেন্স ন্যূনতম যে রেজোন্যান্স প্যারালাল সার্কিট এবং রেজোন্যান্স অ্যাডমিটেন্স যাকে ন্যূনতম বলা হয় সুতরাং এই ক্ষেত্রে এবং যেহেতু IYV তাই Y হল কারেন্ট অ্যাডমিটেন্সের প্যারালাল সার্কিটের জন্য ন্যূনতম মান রয়েছে সুতরাং এখন যদি প্লট করুন প্যারালাল সার্কিট ইম্পিডেন্স ω দ্বারা ঠিক বিপরীত হয় তো এটি ω0 তাই এটি নিম্ন R এ রয়েছে এবং এটি উচ্চতর R এ রয়েছে শুধু জেনে রাখুন এটি এমন কিছু যাকে আমরা বলি যা একে অপরের সিরিজের পরিপূরক এবং প্যারালাল এখন অ্যাডমিটেন্সর অ্যাঙ্গেল দেওয়া হয় θ দ্বারা যাকে আমরা বলি তা হল θ Y সাফিক্স হল Y ক্যাপিটাল Y tan ইনভার্স B C B LG অতএব tan ইনভার্স ω C 1L ωG এখন আপনি যদি এটি প্লট করেন এটি আগের মতো একই এটি একটি ইম্পিডেন্সের অ্যাঙ্গেল 90 o এটি 90 o সুতরাং এটি R এর একটি খুব উচ্চ মান এটি প্লট এবং নিম্ন R এর জন্য এটি প্লট এবং এটি আমার ω0 আমরা যেভাবে আগের একটি সিরিজ কে ব্যাখ্যা করি এটি একই তবে এই ক্ষেত্রে এটি অ্যাম্পিয়ার আমাদের ইতিমধ্যে ইমপেডেন্সের একটি অ্যাঙ্গেল রয়েছে সুতরাং যদি এই ধরনের প্লট হয় তবে এটি একটি ω C 1L ω 0 এর কম হবে সুতরাং ω 0 এর কম এবং এটিকে আমরা প্লট বলি এখন যদি ω ω0 চেয়ে কম বা সমান হয় তবে এটি আমার B L B C র চেয়ে বড় সুতরাং θ Y নেগেটিভ সুতরাং আমি যদি এখানে আসি এই জিনিসটি এটি হবে G j ω C L ω এটি আমার B C B L সুতরাং এই অবস্থা থেকে আমি দেখতে পাচ্ছি যে যদি B C B C B L এর চেয়ে বেশি বা B L এর চেয়ে কম হয় তবে সেই অনুযায়ী নেগেটিভ এবং পজিটিভ অ্যাঙ্গেল আসবে সুতরাং এখানে একই জিনিস ব্যাখ্যা করা হয় যে আমরা যখন ω ω0 এর চেয়ে কম নেই B L তখন B C এর চেয়ে বড় হবে আর θ Y নেগেটিভ হবে এবং ইম্পিডেন্সের অ্যাঙ্গেল তার মানে θ পজিটিভ কারণ এটি θ Y ইম্পিডেন্সের অ্যাঙ্গেল যদি অ্যাডমিটেন্সার অ্যাঙ্গেল নেগেটিভ হয়ে যায় তবে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল θ পজিটিভ হয়ে যাবে একইভাবে যদি ω 0 তে প্রতিঝোকঁ হয় θ Y অ্যাডমিটেন্সার অ্যাঙ্গেল হয়ে যায় 90o এবং তাই ইম্পিডেন্সের অ্যাঙ্গেল θ 90o হবে সুতরাং যখন B L B C এর চেয়ে বড় হয় তখন অ্যাডমিটেন্সর অ্যাঙ্গেলটি নেগেটিভ হয় তার মানে অ্যাডমিটেন্সর অ্যাঙ্গেল θ পজিটিভ কারণ এটি θ Y একইভাবে যখন ω 0 তে প্রতিঝোকঁ হয় অ্যাডমিটেন্সর অ্যাঙ্গেলে 90o হয় এর অর্থ হল ইমপিড্যান্সর অ্যাঙ্গেল 90 o সুতরাং তার মানে ω ω0 এর চেয়ে বড় B C B L এর চেয়ে বড় যা θ Y হল পজিটিভ এবং ইম্পিডেন্সর অ্যাঙ্গেল θ নেগেটিভ হবে এটি কেবল সেই অভিব্যক্তিতে আমরা যা বলি তা খুব সহজ জিনিস এবং ω ω0 চেয়ে অনেক বড় সেই সময় আপনি দেখতে পাবেন θ Y 90o এটাই ইম্পিডেন্সের অ্যাঙ্গেল হবে 90o যখন ω ω0 চেয়ে অনেক বড় হয় তার মানে যদি এটি আসে তার মানে যদি এই বিষয়ে আসে যে যখন ω ω0 চেয়ে অনেক বড় ω0 চেয়ে অনেক বেশি তখন এই অংশটি এই অংশের তুলনায় নগণ্য তার মানে সেই ক্ষেত্রে অ্যাডমিটেন্সর অ্যাঙ্গেল পজিটিভ সুতরাং সেই ক্ষেত্রে অ্যাডমিটেন্সর অ্যাঙ্গেলটি আমরা যাকে পজিটিভ বলি তা হল 90o এবং তাই θ 90 o